ঠিক আছে এবার আমরা পরবর্তী অংশে যাবো ও এই Absorbing Boundary Conditions সম্পর্কে দেখবো তাই সব Building Block গুলো একসাথে করে বসিয়ে দেখবো প্রথমে আমরা আপডেট সমীকরণগুলো দেখবো কিভাবে সময় ও স্পেস কে আপডেট করবো তারপর আমরা একটা বস্তু কে এর ভেতরে রাখবো আর দেখবো কিভাবে আমরা একটা বাস্তব বস্তু কে কিভাবে পরিচালনা করা যায় এরপর আমাদের প্রয়োজনীয় যেটা করতে হবে তা হল একটা গাণিতিক সীমানা কে শেষ করা আমরা কিভাবে এটা শেষ করবো তাইতো ঠিক অতএব absorbing boundary conditions এই সীমা শর্ত গুলি FEM এ যেমন পড়েছিলাম সেইরকমই কিন্তু এখন FDTD এর মত করে আমাদের এগুলো ব্যবহার করতে হবে তাই এই অংশটা FEM Model এ যেমন দেখেছিলেন তারই খানিকটা পুনরাবৃত্তি হবে তাই এই অ্যাবসরবিং সীমা শর্ত গুলি সাধারনতঃ যে কারণে এগুলো এসেছে আমরা এগুলকে ABC বলবো মানে Absorbing Boundary Conditions ঠিক আছে এগুলো তিন রকম হতে পারে এবং এও ঠিক যে CEM কেবল FDTD ই নয় এবার আমরা এইটাকে গাণিতিক শর্ত Γ বলে প্রকাশ করছি এবার প্রথম প্রকারভেদ মানে যাকে স্থানীয় ABC বলা হয় এখন স্থানীয় ABC মানে কি মানে বলতে চাইছি এটা হল এমন এক সীমা শর্ত যা কেবলমাত্র ক্ষেত্রের স্থানীয় মানের ওপর নির্ভর করে এটা অন্য কিছুর ওপর নির্ভর করে না তাই নামের মধ্যেই পরিস্কার যে এটা স্থানীয় ABC তাই আপনারা দেখেছিলেন উদাহরণে FEM এ সেই বিশেষ অবকল গুণাঙ্ক dEdx কে jkE দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল তাই ক্ষেত্রের সেই মান কেবলমাত্র ঐ বিন্দুতেই ছিল অন্য কোথাও না তাই না এটা হল এটা ব্যবহারের সহজতম উপায় দ্বিতীয় প্রকারটি হল সর্বব্যাপী ABC যার অর্থ এই সীমা শর্ত প্রয়োগ করতে হলে সমস্ত ক্ষেত্রের মান আমায় জানতে হবে আসলে এটা আপনারা আগেই দেখেছেন এই ক্ষেত্রে সমাকল সমীকরণ পদ্ধতিতে যখন আপনারা কোন শর্ত বিশেষে একটা কনট্যুর সমাকল লেখেন সেই একটা সমীকরণ কিন্তু সীমা সহ সমস্ত ক্ষেত্র বিশেষ কেই বোঝায় তাই সীমা শর্ততেও তাই কেননা আপনি একমাত্র সীমানা তেই এর ব্যবহার করতে চাইছেন কিন্তু সর্বব্যাপী সীমা শর্ত এর ক্ষেত্রে এটা সবকিছুর ওপর নির্ভর করে এবার তৃতীয় প্রকার যেটা আসলে বাণিজ্যিক সফটওয়্যার এ বেশ জনপ্রিয় এবং এগুলকেই অ্যাবসরবিং মাধ্যম বলে তাই এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল যা তার নাম হল PML Perfectly Matched Layers যেটা আমরা পড়বো তাই এখানের প্রধান বক্তব্য হল এই যে শোষণ ধর্ম বিশিষ্ট কোন বস্তু কে এখানে যোগ করা তাই আমায় এমন একটা বস্তু তৈরি করতে হবে যা প্রধানতঃ তরঙ্গ কে শোষণ করে আবার তাকে ফেরত পাঠিয়ে দেয় তাই কোন গাণিতিক প্রতিফলন নেই এই হল সেই তিনটে ব্যপার যা আমাদের দেখতে হবে তাহলে আমরা আদপে FEM দেখলাম স্থানীয় ABC তে আপনারা সর্বব্যাপী ABC ও দেখেছেন সমাকল সমীকরণের পদ্ধতিতে আর একটু পরেই আমরা অ্যাবসরবিং মাধ্যম দেখবকিন্তু সহজতম ABC হল সেই স্থানীয় ABC তাহলে আমরা আরও একবার স্থানীয় ABC কে FDTD তে ব্যবহার করবো এবং আমরা এরপর অ্যাবসরবিং মাধ্যম এ যাবো তাই এক্ষেত্রে কিছু ঐতিহাসিক নাম আসবে Engquist ও Majda হল দুটি নাম কিন্তু Engquist বানানটি ভুল Engquist ও Majda এনারা হলেন দুই বিজ্ঞানী যারা CEM সাহিত্যে প্রথম ও দ্বিতীয় ঘাত বিশিষ্ট ABC এর উল্লেখ করেছিলেন এইভাবে তবে ১৯৭৭ এ চলে গেলাম তাই তো এবং Mur নামের সন্ধান পাওয়া যাবে যিনি ১৯৮১ সালে প্রথম এটা FDTD তে ব্যবহার করেছিলেন তাই FDTD কিন্তু বিশেষ পুরনো পদ্ধতি নয় আর যা কিনা গাণিতিক ক্ষমতা বাড়ানোর কাজে জনপ্রিয়তা পেয়েছিল তাই এই হল শেষ ৩০ বছর আর এটা তখন থেকে ভিন্ন ভিন্ন প্রকারে আরও উন্নত হয়েছে বিভিন্ন পদ্ধতিতে আগে আমরা FEM এর ব্যপারে স্থানীয় ABC এর ব্যবহারে কি দেখেছিলাম একটা তরঙ্গের সমীকরণ দেখেছিলাম তাই তো ∂2E 1 ∂2E 2 2 2 ∂x c ∂t তাই আমরা আবার যথারীতি সাধারন তরঙ্গের সমীকরণ এ চলে যাবো এবং এও আমরা জানি যে এর সমাধান অনেকটা Eαejkx±ωt এরকম হ্যাঁ এটা আমরা জানি এবার এই সমীকরণকে ভিন্ন ভাবে লিখতে হবে প্রথম ঘাতের অবকল গুণাঙ্ক আমরা নিম্ন উপায়ে বের করতে পারি ∂E 1 ∂E 0 ∂E − 1 ∂E 0 ∂xc ∂t ∂xc ∂t উক্ত দুই সমাধান ১ নম্বর সমীকরণ কে সিদ্ধ করতে পারে তরঙ্গের বাঁদিক ও ডানদিক অভিমুখ গামী কিন্তু ২ ও ৩ নম্বর সমীকরণ সম্পর্কে কি বলতে পারি এই দুটোই কি বাঁদিক ও ডানদিক অভিমুখ গামী দুপ্রকার তরঙ্গ সিদ্ধ করতে সক্ষম প্রথম সমীকরণ থেকে E কে সিদ্ধ করতে পারে কি ধরে নেওয়া যাক তরঙ্গ ডানদিক গামী আমি নিলাম ejkx−ωt প্রথম সমীকরণ থেকে jk দ্বিতীয় সমীকরণ থেকে − jωc এবং ω ck এটা সিদ্ধ হল এবং দ্বিতীয় সমীকরণ থেকে পাই E ejkxωt কিন্তু তা অন্য সমীকরণ কে সিদ্ধ করে না মনে রাখতে হবে আমরা কিভাবে তরঙ্গের সমীকরণ পেতে পারি মানে আমি বলতে চাইছি FEM এ absorbing boundary condition এর ব্যপারে আমরা একটা সাধারন তরঙ্গ কল্পনা করেছি যা একটা নির্দিষ্ট অভিমুখে ধাবমান এবং যদি এখন আমাদের এই তরঙ্গের সমীকরণের সিদ্ধ হওয়ার শর্ত বের করতে বলা হয় তবে এক্ষেত্রে বিশেষ অবকলন এবং সীমায় আমরা যা ব্যবহার করেছি তাদের মধ্যে কি সম্পর্ক হবে এটা বলাই যায় যে শুন্যে প্রবাহিত তরঙ্গের ক্ষেত্রে এটি সত্য হওয়া উচিত আমরা এটিকে যে কোনও দিকে ঠেলে দেব এবং এর কারণে আমরা কিছু ত্রুটির সম্মুখীন হতে পারি সেই একই পদ্ধতি এখানেও ব্যবহার হবে গাণিতিক মাধ্যমের সীমানার ডানদিকে যদি আমরা বলি তাই ডানদিকের সীমা তাই এটা হল একটা গাণিতিক বিম্ব ক্ষেত্রের মত তাই সীমার ডানদিকে তাই সীমা ও তরঙ্গ এভাবে প্রবাহিত হবে আর এই শর্ত এইভাবে বলব আমি যদি এই শর্ত ব্যবহার করি এবং সেখানে কেবলমাত্র শূন্যতা রয়েছে তবে কি ডানদিক অভিমুখী চলমান তরঙ্গের কোন সংখ্যাগত প্রতিফলন দেখা যাবে এই হল সেই চলমান তরঙ্গ তবে কিভাবে তা চলছে Yee cell এ Yee grid FDTD এর ওপর যেখানে উন্নীত হচ্ছে একটা নির্দিষ্ট স্পেস ও সময়ের সাথে চলতে চলতে এবার সীমানায় ধাক্কা দেবে আর ডানদিকে কোন গাণিতিক ক্ষেত্র নেই তাই আমায় এখানে কিছু সীমানা শর্ত প্রয়োগ করতে হবে আর এই প্রয়োগটাই ভাল নয় কি হ্যাঁ কিন্তু এটা ডানদিকের সর্ব শেষ বিন্দু ডানদিকের শেষ সীমায় আর বাঁ দিকের সীমানার দিকে সবসময় কিছু বিক্ষিপ্ত বিন্দু থাকবে তাহলে এখানে কি হবে একমাত্রিক সমস্যার ক্ষেত্রে এটা চলবে কেননা ওখানে কোন অসুবিধা হবে না কারণ এটা সঠিক সীমা শর্ত তাই এটা ঠিক আর FEM এর ব্যাপারেও একমাত্রিক ক্ষেত্রে এটা সঠিক কেননা এখানে কোন প্রতিফলন নেই তাই এটা সর্বদা ঠিক